নমস্কার তো এই সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোনো বর্তনীর লিনিয়ারিটি সম্পর্কে এবং তারপর আমরা আলোচনা করেছিলাম উৎস রূপান্তর সম্পর্কে এবং আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডুয়ালিটি সম্পর্কে কোনো বর্তনীর এই তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলিকে সঙ্গে নিয়ে শুরু করা যাক নেটওয়ার্ক থিওরেম যেটা হলো থেভেনিন'স থিওরেম Thevenin's theorem থেভেনিন'স থিওরেম Thevenin's theorem বর্তনীর দৃষ্টি ভঙ্গি থেকে খুবই গুরুত্বপূর্ণ কি হয় যখন তুমি কোনো যন্ত্রপাতি প্লাগে যুক্ত করো তুমি সেই যন্ত্রপাতির ভোল্টেজ ও কারেন্ট রাশিগুলিকে বিশ্লেষণ করবে যেখানে ঐ প্লাগের বাক্সের বাইরের বর্তনীকে বাদ দিচ্ছি তো কি হয় যে তুমি এই বর্তনীর রাশিগুলিকে বিশ্লেষণ করো যেমন ভোল্টেজ ও কারেন্ট যখন বিভিন্ন যন্ত্রপাতি জন্য বিশ্লেষণ করছো তো বিভিন্ন যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন কারেন্টের মান আছে ভোল্টেজের মান মোটামুটি একই থাকবে সমস্ত যন্ত্রপাতির ক্ষেত্রে তো সেইক্ষেত্রে যদি তুমি যন্ত্রপাতির ক্ষেত্রে পর্যালোচনা করো তাহলে কিভাবে তুমি বর্তনীটিকে বিশ্লেষণ করবে যদি তুমি বর্তনী বিশ্লেষণের চিরাচরিত প্রথাকে দেখো তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে সম্পূর্ণ পাওয়ার সিস্টেম নেটওয়ার্কে নিতে হবে সেটা হলো সাইজে খুব বড় এবং তুমি পাবে প্রচুর মেশ নেটওয়ার্ক অথবা নেটওয়ার্কে প্রচুর নোড এবং যদি তুমি মেশ বিশ্লেষণ বা নোডাল বিশ্লেষণ করতে শুরু করো তাহলে এটা অনেক সময় নেবে এবং এটা প্রায় অসম্ভব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা তো এই সমস্যাকে চিহ্নিত করতে বিকল্প ভাবে তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের যোগফলের তুল্যকে প্রকাশ করতে পারো যেটা ঐ নির্দিষ্ট প্লাগের বাইরে আছে এবং তারপর বিশ্লেষণ করো শুধুমাত্র সেই নির্দিষ্ট লোডকে অথবা সেই উপাদানটিকে যেটা নিয়ে মূলত আমরা আগ্রহী সুতরাং এই সমস্যাটিকে সমাধান করতে আমরা থিওরেম ব্যবহার করি যাকে বলা হয় থেভেনিন'স থিওরেম Thevenin's theorem কারণ এটা একটি পদ্ধতি প্রদান করে যেটার সাহায্যে বর্তনীর স্থির অংশটিকে আমরা তার তুল্য বর্তনীর সাহায্যে প্রকাশ করতে পারি এখন থেভেনিন'স থিওরেম Thevenin's theorem অনুসারে চিত্রের বামদিকের লিনিয়ার বর্তনীটিকে ডান দিকে দেখানো চিত্র দিয়ে প্রতিস্থাপিত করা যায় তো যদি তুমি মনে করো এইগুলি হলো তোমার ঘরের প্লাগের দুটি পয়েন্ট এটা বাইরে তুমি দেখবে লিনিয়ার বর্তনী হিসাবে তো তোমাকে মনে রাখতে হবে যে থেভেনিন'স থিওরেম Thevenin's theorem ভালো কাজ করে যখন বর্তনীটি লিনিয়ার হয় তুমি ধরে নেবে এই বর্তনীটি লিনিয়ার যেটা তোমার প্লাগের বাইরে আছে এবং তুমি সেই নির্দিষ্ট অংশকে প্রতিস্থাপিত করবে একটি তুল্য বর্তনীর দ্বারা যেখানে থাকবে একটি ভোল্টেজ উৎস ও একটি রোধ তো এইভাবে তুমি যে লোডটিকে বিশ্লেষণ করছো বিভিন্ন বর্তনীর উপাদানের জন্য যেমন চলরাশি ভোল্টেজ ও কারেন্ট তুমি সেই লোডটিকে তার তুল্য বর্তনীর সঙ্গে যুক্ত রাখতে পারবে যেটা ঐ নির্দিষ্ট লোড প্রান্তের বাইরে তো নোড a b এর বাম দিকের বর্তনীকে বলা হয় থেভেনিন তুল্য বর্তনী এই ধারনাটি বিকশিত করেন এম লিওন থেভেনিন M Leon Thevenin 1883 সালে জিনি ছিলেন ফরাসি টেলিগ্রাফ ইঞ্জিনিয়ার থেভেনিন'স থিওরেম Thevenin's theorem কি বলছেঃ একটি লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীকে একটি তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে যেটার একটি ভোল্টেজ উৎস VTh তার সঙ্গে শ্রেণীতে একটি RTh রোধ আছে যেখানে VTh হলো প্রান্তের ওপেন সার্কিট ভোল্টেজ এবং RTh হলো প্রান্তে তুল্য রোধ যখন স্বাধীন উৎস গুলি বন্ধ থাকবে যখন আমরা RTh এর মান নির্ণয় করবো তখন আমরা তুল্য বর্তনী তৈরি করবো সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করে স্বাধীন উৎসগুলিকে বন্ধ করা মানে যদি তোমার কাছে স্বাধীন ভোল্টেজ উৎস থাকে তুমি শর্ট সার্কিট করবে এবং যদি তোমার কাছে স্বাধীন কারেন্ট উৎস থাকে তাহলে তুমি ওপেন সার্কিট করবে থেভেনিন'স থিওরেমের Thevenin's theorem সমস্যা হলো তোমাকে দেখতে হবে কিভাবে তুমি VTh ও RTh এর মান নির্ণয় করবে যদি তুমি মনে করো কিভাবে আমরা তুল্য বর্তনীর ক্ষেত্রে আলোচনা করেছিলাম তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে কিভাবে VTh ও RTh এর মান নির্ণয় করবে এখন যদি তুমি মনে করে নাও নিচে দেখানো দুটি বর্তনী তুল্য তার মানে সেখানে একটি অজানা লিনিয়ার নেটওয়ার্ক আছে যেটার আমরা জানি না সেই লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীর ভিতরে বা বাইরে কি আছে আমরা একটি লোডকে যুক্ত করেছি a b প্রান্তে a b প্রান্তে ভোল্টেজ V এবং বাইরের বর্তনী থেকে লোডে প্রবাহিত কারেন্ট হলো I তো যদি আমরা বাইরের বর্তনীকে প্রতিস্থাপিত করি থেভেনিন তুল্য বর্তনীর দ্বারা যেটা হলো থেভেনিন ভোল্টেজ VTh ও তার সঙ্গে শ্রেণীতে রোধ RTh এবং যদি তোমার কাছে ঐ প্রান্তে একই V I বৈশিষ্ট্য লোডকে বের করে নেবার পর তাহলে এই নির্দিষ্ট বর্তনীটি ঐ বাইরের বর্তনীর তুল্য বর্তনী হিসাবে গণ্য হবে তো তোমাকে মাথায় রাখতে হবে যে এই বর্তনীকে তুল্য বর্তনী হিসাবে বসানো যাবে তখনই যখন ঐ প্রান্তে উভয় বর্তনীর জন্য ভোল্টেজ কারেন্ট সম্পর্ক একই হবে এখন যখন a b প্রান্তটি লোডটি সরিয়ে দিয়ে ওপেন সার্কিট থাকবে লোডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না এখন এই বর্তনীর বাম দিকে a b প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ অবশ্যই ভোল্টেজ উৎস VTh এর সঙ্গে সমান হতে হবে বর্তনীর মধ্যে ডান দিকে তো তার মানে যদি তুমি এখান থেকে লোডকে সরিয়ে দাও তাহলে a b প্রান্তে কিছু ভোল্টেজ থাকবে এবং যদি তুমি লোডকে এখান থেকে সরিয়ে ফেলো তাহলে একই ভোল্টেজ পাবে যেটা a b প্রান্তের ভোল্টেজ যেটা হলো V তো এই সমতার সাহায্যে আমরা ভোল্টেজ VTh কে নির্ণয় করতে পারি কারণ VTh প্রান্তের ওপেন সার্কিট ভোল্টেজ যখন তুমি লোডটিকে সরিয়ে দিচ্ছো তখন তুমি দেখবে সেখানে কিছু ভোল্টেজ ওখানে আছে মনে করি সেটা VTh অনুরূপভাবে থেভেনিন তুল্যের ক্ষেত্রে যদি তুমি লোডটিকে সরিয়ে দাও তাহলে তুমি আবার মানটি পাবে voc এবং এই দুটি voc আর কিছু না এটা হলো VTh কারণ যখন তুমি বর্তনীটিকে ওপেন করছো তখন ঐ নির্দিষ্ট অংশ দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না যদি তুমি লোডটিকে সরিয়ে দাও তাহলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সেক্ষেত্রে ঐ নির্দিষ্ট ভোল্টেজটি হবে VTh তো আমরা কি বলতে পারি যে লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীতে a b প্রান্ততে ওপেন সার্কিট ভোল্টেজ হবে VTh এখন আবার লোডটিকে আলাদা করে দিয়ে কারণ a b প্রান্তটি ওপেন সার্কিট করা আছে তাই তোমাকে সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করতে হবে স্বাধীন উৎসগুলিকে বন্ধ করতে হবে মানে যদি প্রান্তের মধ্যে ভোল্টেজ উৎস থাকে তাহলে তাকে শর্ট সার্কিট করতে হবে এবং কারেন্ট উৎস থাকলে তাকে ওপেন সার্কিট করতে হবে সেক্ষেত্রে যেটা হবে যে এই লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীটি একটি নিস্ক্রিয় বর্তনী হয়ে যাবে কারণ সেখানে কোনো উৎস নেই এখন তুল্য রোধ যেটা a ও b প্রান্তের মধ্যে মাপা হবে সেটা উভয় ক্ষেত্রেই সমান হবে যে ক্ষেত্রে তোমার কাছে লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনী আছে সেক্ষেত্রে তোমাকে সমস্ত উৎসকে বন্ধ করবে তুমি RTh এখানে পরিমাপ করবে অনুরূপভাবে যদি তুমি RTh এখানে পরিমাপ করো এটা এই মান হবে কারণ সেক্ষেত্রে এটা শর্ট সার্কিট হবে তো এক্ষেত্রে উভয় ক্ষেত্রে তুমি যে রোধটি দেখছো যে ইনপুট রোধটিকে তুমি লিনিয়ার বর্তনীতে দেখছো সমস্ত স্বাধীন উৎসগুলিকে শুন্য করে দিয়ে সেটা হবে RTh সুতরাং এই দুটি শর্তের মাধ্যমে তুমি একটি গুরুত্বপূর্ণ ধ্রুবকের মান বের করতে পারবে যেটা থেভেনিন'স থিওরেম Thevenin's theorem এর জন্য প্রয়োজন যেটা হলো VTh ও RTh এখন RTh এর মান নির্ণয় করতে সেখানে দুটি ভিন্ন ঘটনা আছে সেই দুটি ভিন্ন ঘটনা কি কি প্রথম ঘটনাটি হলো যে যদি বর্তনীতে কোনো নির্ভরশীল উৎস না থাকে তাহলে আমরা খুব সহজেই সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করে দিয়ে পারি যেমন ভোল্টেজ কে শর্ট সার্কিট ও কারেন্ট কে ওপেন সার্কিট এবং তখন বর্তনীর a ও b প্রান্ত থেকে দেখলে ইনপুট রোধ হবে RTh তো তারমানে সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করে দিয়ে যা ইনপুট রোধ হবে সেটা তুমি দেখতে পাবে a b প্রান্ত থেকে যেটা তোমাকে খুব সহজেই থেভেনিন রোধের মান দেবে এখন দ্বিতীয় ঘটনাটি হলো যখন বর্তনীতে নির্ভরশীল উৎস আছে আমরা নির্ভরশীল উৎসকে বন্ধ করতে পারবো না কারণ তারা যেকোনো ভাবে বর্তনীর অন্য কোনো রাশির দ্বারা চালিত তো সেক্ষেত্রে কি হবে তুমি শুধুমাত্র স্বাধীন উৎসকে বন্ধ করতে পারো নির্ভরশীল উৎসকে খোলা রেখে এবং তারপর তুমি বর্তনীটিকে বিশ্লেষণ করতে পারো কিভাবে তোমাকে a b প্রান্তে একটি ভোল্টেজ v0 যুক্ত করতে হবে এবং কারেন্ট i0 এর মান নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে কি হবে এখানে সমস্ত স্বাধীন উৎসগুলি শুন্য করে একটি বর্তনী আছে এবং নির্ভরশীল উতসগুলিও বর্তমান সেক্ষেত্রে তোমাকে a b প্রান্তে একটি ভোল্টেজ v0 যুক্ত করতে হবে এবং কারেন্ট i0 এর মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে কি হবে যে কারেন্টটি a b প্রান্তের ভিতরে ধুকছে সেটা ভাজিত যে ভোল্টেজটি আমরা প্রয়োগ করেছি তারমানে V ভাজিত I তোমাকে থেভেনিন তুল্য রোধের মান দেবে যেটা হলো RTh অন্যভাবে RTh এর মান কারেন্ট উৎস বসিয়েও নির্ণয় করা যেতে পারে তো এই প্রান্ততে ভোল্টেজ উৎসের পরিবর্তে তুমি একটি কারেন্ট উৎস প্রয়োগ করবে এখন তোমাকে কি করতে হবে যখন তুমি কারেন্ট উৎস প্রয়োগ করবে তখন কারেন্ট পরিমাপ করার পরিবর্তে a b প্রান্তে ভোল্টেজ পরিমাপ করতে হবে সেক্ষেত্রে কি হবে RTh হবে a b প্রান্তে ভোল্টেজ ভাজিত কারেন্ট উৎস দ্বারা প্রদত্ত কারেন্ট তো সেক্ষেত্রে RTh হবে v0i0 এখন উভয় ক্ষেত্রেই তুমি যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারো উভয় ক্ষেত্রেই তুমি RTh এর একই মান পাবে তো তুমি শেষমেশ একই ফলাফল পাবে এখন প্রায়ই হতে পারে যে RTh এর মান যেটা তুমি নির্ণয় করেছো সেটা ঋণাত্মক তো এটার মানে বর্তনীটি ক্ষমতা প্রদান করছে যদি RTh ঋণাত্মক হয় তাহলে তোমার চিন্তা করার প্রয়োজন নেই যে তোমার সমাধান ঠিক হয়েছে কিনা তো কিছুক্ষেত্রে RTh ঋণাত্মক হবে এবং এটাও সম্ভব যখন বর্তনীতে নির্ভরশীল উৎস আছে এখন কেন এই থিওরেমটি বর্তনী বিশ্লেষণে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বর্তনীকে সরল করতে সাহায্য করে সুতরাং আমাদের বিশ্লেষণ ক্ষেত্রের বাইরে যাই বড় নেটওয়ার্ক থাকুক না কেন আমরা খুব সহজেই সেটাকে থেভেনিন তুল্য বর্তনীতে পরিবর্তন করে দিতে পারবো তুমি VTh ও RTh দ্বারা প্রতিস্থাপিত করবে এবং সেই নির্দিষ্ট তুল্য বর্তনীটিকে ব্যবহার করবে আমাদের আলোচনার বাইরের বর্তনীটিকে বিশ্লেষণ করার জন্য তো সেইজন্য থেভেনিন তুল্য দ্বারা প্রতিস্থাপন খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তনী পরিকল্পনাতে এখন যেমনটি আমরা আলোচনা করলাম যে ভেরিয়েবেল লোড বিশিষ্ট লিনিয়ার বর্তনীকে থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করা যায় লোডকে বাদ দিয়ে এখন এই তুল্য বর্তনীটি একইভাবে আচরণ করবে যেমনটি বাইরের বর্তনীটি আচরণ করছিলো কারণ তুমি বাইরের বর্তনীর থেভেনিন তুল্য বর্তনী তৈরি করছো vi বিশিষ্টকে একই রেখে তো কিভাবে তুমি বিভিন্ন লোড ভোল্টেজের মান ও লোড কারেন্টের মান নির্ণয় করবে একটি খুব সহজ বর্তনীর উদাহরণ নেওয়া যাক এবং আমরা লোড রেজিটেন্স RL এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করার চেষ্টা করবো এখন তুমি কি করবে RL এর ঠিক বাইরের বর্তনীটিকে থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করা হবে যেটা হলো VTh ও RTh তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো RL হলো তোমার লোড এবং সেখানে একটি রোধ আছে যেটা হলো RTh যেটা থেভেনিন তুল্য রোধ এবং এই দুটোই একটি ভোল্টেজ উৎসের সঙ্গে যুক্ত আছে যেটা হলো থেভেনিন ভোল্টেজ তো এটা হলো মূল বর্তনীর তুল্য বর্তনী যেখানে লিনিয়ার বর্তনীটি আমাদের অজানা আমরা এটাকে থেভেনিন তুল্য বর্তনী দ্বারা প্রতিস্থাপিত করেছি এখন আমরা কি করবো কিভাবে আমরা কারেন্ট IL এর মান নির্ণয় করবো IL এর মান হবে ILVThRThRL এটা হলো কিরর্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law তুমি এটা প্রয়োগ করে কারেন্ট IL এর মান নির্ণয় করতে পারো এখন VL এর দুইপ্রান্তে ভোল্টেজ হলো VLILRLVThRLRThRL যখন তুমি RTh ও VTh এর মান পেয়ে যাবে তখন তুমি খুব সহজেই লোড দুই প্রান্তের ভেরিয়েবেল গুলির মান নির্ণয় করতে পারবে যেটা হলো ভোল্টেজ ও কারেন্ট এখন যদি একাধিক ঘটনা থাকে অথবা একাধিক লোড থাকে যার মধ্যে দিয়ে তুমি কারেন্ট বের করতে চাইছো ও দুইপ্রান্তের ভোল্টেজ বের করতে চাইছো তাহলে তোমাকে বর্তনীতে কিছুই পরিবর্তন করতে হবে না যেমন RTh ও VTh তোমাকে যেটা করতে হবে সেটা হলো শুধু a ও b প্রান্তে লোডটিকে পরিবর্তন করতে হবে তো লোডের রোধের উপর ভিত্তি করে লোড কারেন্ট পরিবর্তিত হতে থাকবে তোমাকে বার বার বর্তনীটিকে পুনর্বিন্যাস করতে হবে না বা বর্তনীর সমস্ত তথ্যগুলিকে আবার পর্যালোচনা করতে হবে না তুমি শুধুমাত্র লোডটিকে পরিবর্তন করবে ও আপডেটেড মান নির্ণয় করবে এইভাবে এটা খুব সহজ হয়ে যাবে যখন একাধিক ঘটনা থাকবে এবং সেটা দুই প্রান্তে যুক্ত থাকবে এখন একটি উদাহরণের সাহায্যে এই বিশেষ ধারণাটি বুঝে নেওয়া যাক এখন তুমি দেখতে পাচ্ছো চিত্রে একটি বর্তনী দেওয়া আছে আমাদের a b প্রান্তের বাম দিকের বর্তনীর থেভেনিন তুল্য বর্তনী নির্ণয় করতে হবে তো এই হলো a b প্রান্ত এবং আমাদের লোড RL এর মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে যখন RL হলো 6 ওহম অথবা 36 ওহম এটা হলো পরিবর্তনশীল লোড এটা পরিবর্তিত হতে থাকে তোমাকে লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করতে হবে বিভিন্ন লোডিং ক্ষেত্রে এই নির্দিষ্ট ক্ষেত্রে আমরা দুটি লোডিং ক্ষেত্র বিবেচনা করছি যেখানে RL হলো 6 ওহম ও 36 ওহম আমরা থেভেনিন রোধ নির্ণয় করবো 32 ভোল্ট উৎসকে বন্ধ করে দিয়ে এখন যখন তুমি ভোল্টেজ উৎসকে প্রতিস্থাপিত করবে তখন এটা শর্ট সার্কিট হয়ে যাবে এবং আমাদের আরও একটি উৎস আছে যেটা হলো 2A এর কারেন্ট উৎস তো আমরা সেটাকে ওপেন সার্কিট করবো এক্ষেত্রে আপডেটেড বর্তনীটি কি হবে আমাদের আছে 4 ওহম রোধ তার সঙ্গে সমান্তরালে 12 ওহম রোধ এবং শেষমেশ এই সমান্তরাল সমবায়ের সঙ্গে শ্রেণীতে 1 ওহম রোধ আছে তুমি এই নির্দিষ্ট প্রান্ত a b থেকে দেখলে পেয়ে যাবে RTh এর মান 4 ওহম কারণ এই দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে 3 ওহম তারসঙ্গে 1 ওহম যোগ তো শেষমেশ RTh এর মান 4 ওহম এখন পরবর্তী পদক্ষেপ হলো থেভেনিন ভোল্টেজ নির্ণয় করা থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাদের মনে করতে হবে আগের ক্লাসে যা পরেছিলাম বিশেষ করে মেশ বিশ্লেষণ যেটা আমরা আলোচনা করেছিলাম কারণ এখানে তুমি দেখতে পাচ্ছো যে দুটি মেশ তৈরি করা যেতে পারে তুমি মেশ কারেন্ট i1 ও i2 প্রয়োগ করতে পারো এবং a b প্রান্তের দুইদিকের ভোল্টেজ VTh নির্ণয় করতে পারো এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই নির্দিষ্ট বর্তনী থেকে লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে 1 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না কারণ a b প্রান্তটি ওপেন সার্কিট করা আছে তো সেখানে কোনো কারেন্ট নেই তাই কারেন্ট i শুন্য হবে এখন যখন i শুন্য তখন VTh সোজা এই দুইপ্রান্তে আসবে তারমানে একই আউটপুট এর দুইপ্রান্তে প্রয়োগ করা হবে কারণ সবাই সমান্তরালে আছে তো VTh হবে সেই ভোল্টেজ যেটা এই নির্দিষ্ট নোডে আসছে তো VTh হলো এই নোডের মান এখন এই দুটি লুপের জন্য মেশ বিশ্লেষণ প্রয়োগ করা যাক 324i112i1 i20 i2 2A তো এখন তুমি দুটি সমীকরণ পেয়ে গেছো i2 সোজাসুজি নির্ণয় করা গেছে এখন i2 এর মান এই সমীকরণে বসাতে হবে এবং তুমি পেয়ে যাবে i1 05A যেহেতু i1 ও i2 এর মান পেয়ে গেছো তাহলে VTh হবে VTh12i1 i21205230V এখন মেশ বিশ্লেষণের পরিবর্তে তুমি নোডাল বিশ্লেষণও ব্যবহার করতে পারো তো যদি তুমি এই নোডে নোডাল বিশ্লেষণ প্রয়োগ করো কারণ এটা হলো সেই নোড যেখানে তুমি ভোল্টেজ VTh দেখছো এখানে নোডাল বিশ্লেষণ প্রয়োগ করা মানে এখানে তুমি কিরর্শফের কারেন্ট সূত্র Kirchhoff's current law ব্যবহার করছো তো সেক্ষেত্রে কি হবে তুমি দেখবে যে কোন কোন কারেন্ট এই নোডের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেগুলিকে শুন্যর সঙ্গে সমান করবে কারণ ঐ নির্দিষ্ট নোডে সমস্ত কারেন্টের যোগফল শুন্য হবে বাম দিক থেকে কোন কারেন্টটি ভিতরে আসছে সেটা হবে 32 VTh4 তো তুমি সমীকরণের প্রথম পদটি পেয়ে গেছো পরবর্তী হলো 2A কারেন্ট যেটা এইদিকে প্রবাহিত হচ্ছে তো তুমি 2A এর মানটি বসাতে পারো তৃতীয়টি হলো যে কারেন্টটি এই দিকে প্রবাহিত হচ্ছে তো এইদিকে প্রবাহিত কারেন্টটি হলো এইদুটি কারেন্টের যোগফল তো শেষমেশ এটা হবে VTh ভাজিত 12 কারণ এখানে ভোল্টেজ হলো VTh এবং প্রমাণ নোড ও প্রশ্নের নোডের মধ্যে রোধটি হলো 12 ওহম তুমি এই সমীকরণটি পাবে যখন তুমি নোডাল বিশ্লেষণ প্রয়োগ করবে এখন যদি তুমি পদ্গুলিকে পুনর্বিন্যাস করো এবং সরল করো তাহলে তুমি আবারও থেভেনিন ভোল্টেজের মান পেয়ে যাবে যেটা হলো 30 ভোল্ট তো এইভাবে হয় তুমি মেশ বিশ্লেষণ প্রয়োগ করো অথবা নোডাল বিশ্লেষণ প্রয়োগ করো উভয় ক্ষেত্রেই তুমি একই থেভেনিন ভোল্টেজের মান পাবে এখন আমাদের আলোচিত ঐ নির্দিষ্ট চিত্রের তুল্য বর্তনী হলো 30V যেটা হলো VTh ও 4 ওহম যেটা হলো RTh এবং a b প্রান্তে তুমি পরিবর্তনশীল রোধ প্রয়োগ করবে যেখানে তোমাকে কারেন্টের মান লোড কারেন্ট 6 ওহম ও 36 ওহম রধ্রে জন্য তো তুমি কি করবে তুমি শুধুমাত্র RL এর মান বসাবে যখন RL6 তখন IL এর মান পেতে তোমাকে কিরর্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law প্রয়োগ করতে হবে এবং পেয়ে যাবে কারেন্ট IL এর মান যেটা হলো 3A অনুরূপভাবে যদি RL 16 ওহম হয় তাহলে তুমি কারেন্ট IL এর মান পাবে 15A যখন RL 36 ওহম হয় তখন IL এর মান হবে 30 ভাজিত 40 তো তুমি পাবে 075A তো এই ভাবে যে সুবিধাটি তুমি পাবে সেটা হলো তুমি a b প্রান্তের বাম দিকের এই নির্দিষ্ট বর্তনীটি অপরিবর্তিত রেখে লোড গুলি পরিবর্তন করতে থাকো তাহলে তুমি লোড কারেন্টের মান নির্ণয় করতে পারবে বিভিন্ন লোডের জন্য এইভাবে তুমি বিভিন্ন লোড কারেন্টের মান নির্ণয় করতে পারো বিভিন্ন লোডিং ক্ষেত্রে আমরা এখানে থেমে যাবো থেভেনিন'স থিওরেম Thevenin's theorem এর প্রাথমিক আলোচনার সঙ্গে যেখানে আমরা শুধুমাত্র স্বাধীন ভোল্টেজ অথবা কারেন্ট উৎস গুলিকেই বিবেচনা করেছিলাম পরবর্তী ক্লাসে আমরা সেই ঘটনা নিয়ে আলোচনা করবো যেখানে আমাদের কাছে নির্ভরশীল ভোল্টেজ অথবা নির্ভরশীল কারেন্ট উৎসও বর্তনীতে থাকবে সেক্ষেত্রে কিভাবে আমরা বর্তনী বিশ্লেষণ করবো